সুতরাং এরপর আমরা যা করব তা হলো আমরা একটি 2 D ঘটনা দেখব এবং আমরা অনেকটা সময় এখানে ব্যয় করবো কারণ বিক্ষেপের সমস্যা যা দিয়ে আমরা শুরু করে ছিলাম সেটা হল একটি 2 D সমস্যা অতএব আমরা এই গ্রীন এর ফাংশন ব্যবহার করব তাই 2 D গ্রীন এর ফাংশনে যাওয়া হোক এখন এই তরঙ্গের সমীকরণ এর দিকে তাকানো যাক যা নিয়ে আমরা ইতিমধ্যেই পরিচিত কারণ তোমরা এটি আগেও একবার অথবা দুবার দেখেছো এটি হলো তরঙ্গের সমীকরণ যা আমরা আগে লিখেছিলাম আমরা কি করে এটি পেয়েছিলাম আমরা ম্যাক্সওয়েলের Maxwell's সমীকরণ ব্যবহার করেছিলাম এবং কিছু সরলীকরণ অনুমান করেছিলাম সেগুলি কি ছিল উদাহরণস্বরূপ আমি TM পোলারাইজেশন নিয়েছিলাম 2 D সমস্যা এইসব অনুমান আমি করেছি এবং এগুলি আমি লিখে লিখেছি ϕ পরিবর্তনশীল এর রুপে ϕ ছিল আমাদের Ez যা আমরা আগের মডিউলে দেখেছি অতএব এই সমীকরণের সাথে আমরা পরিচিত আমরা গ্রীন এর ফাংশনের এই সংজ্ঞার সাথে পরিচিত আমরা এই ধরনের সম্পর্ক ব্যবহার করেছিলাম সুতরাং আবার এটি মূলত তোমাদের পুনর্বিবেচনার জন্য বলা হলো আমি যদি গ্রীন এর ফাংশনের তত্ব ব্যবহার করতে চাই তাহলে আমাকে একবার G নির্ণয় করতে হবে এবং এটিকে যে কোনো প্রদত্ত f এর জন্য ব্যবহার করব এবং এটি হল আমাদের গ্রীন এর ফাংশনের ধারণা অতএব আমাদের প্রথম ধাপ হলো নির্ণয় বা সমাধান করা এই সমীকরণ আবার আগের স্লাইড থেকে পুনরাবৃত্তি করে আমি জানতে চাই এই সমীকরণ গুলি 1 এবং 2 এর রসদ কি হবে আমি কি দিয়ে শুরু করবো মনে রাখ আমাদের উদ্দেশ্য হল ϕ লেখা G এবং f এর রূপে এবং সেটার জন্য আমার G দরকার সুতরাং সমীকরণ 1 এবং 2 এর মধ্যে আমি কোনটা দিয়ে শুরু করবো ছাত্র 2 2 কে কি দিয়ে গুণ করব ছাত্র fr′ সঠিক সুতরাং আমি এটি নিই ছাত্র fr′ দিয়ে গুণ এবং তারপর ইন্টিগ্রেট দুদিকেই ইন্টিগ্রেট প্রাইম স্থানাঙ্কের ভিত্তিতে যেহেতু আমি প্রাইম স্থানাঙ্ক দিয়ে গুণ করছি আমি আরেক বার লিখছি তাই fr′ ভিতরে ঢুকে যায় কারণ অপারেটর কেবল আনপ্রাইম স্থানাঙ্কের উপরেই কাজ করে এবং আমাদের পরবর্তী পদক্ষেপ হলো ইন্টিগ্রেট করা এবং যখন আমরা ইন্টিগ্রেট করি এটি একদম সমীকরণ 1 এর মতো দেখতে লাগে তাই আমি সেখান থেকে ϕ ∫fr′Gr r′dr′ বলতে পারি এটিকে dv' অথবা dr' বলা হয় এই ঋণ চিহ্ন এখানে আছে কারণ সংজ্ঞাতে একটি ঋণ চিহ্ন আছে যখন আমি দুদিকেই ইন্টিগ্রেট করি প্রচলন অনুযায়ী আমি একটি ঋণ চিহ্ন পাবো ছাত্র আসলে আপনি যোগ চিহ্ন নিয়েছিলেন শুরুর দিকে হ্যাঁ কারণ তোমরা জানো ছাত্র শেষের অঙ্কতে আপনি নিয়েছেন হ্যাঁ এটি প্রচলন এর মধ্যে কোনও রহস্য নেই একবার তুমি তোমার সংজ্ঞা গ্রহণ করো সমীকরণ 2 থেকে সব ঋণ চিহ্ন নিজের মত এসে যায় সুতরাং আমার উদ্দেশ্য এই উদাহরণে আমি এই ঋণ চিহ্ন রেখে দিচ্ছি কারণ তোমরা যদি ওই চিউ এর বই থেকে পড়াশোনা করো সেখানেও দেখতে পাবে যে তারাও এই ঋণ চিহ্ন অনুমান করে নিয়েছে অতএব যদি তোমরা ফিরে গিয়ে ওই নোটগুলো পড়ো ঋণ চিহ্ন নিয়ে গুলিয়ে ফেলবে না কারণ মনে রাখবে এটি কেবল একটি প্রচলিত নিয়ম ছাত্র স্যার গ্রীন এর ফাংশনের কোথায় G পাই হ্যাঁ একদম আর কিছু না এটি হলো সমাধান সুতরাং কিভাবে সমাধান করব সেটা নিয়ে আলোচনা করার আগে তোমরা কোনটা সবচেয়ে স্বজ্ঞামূলক স্থানাঙ্ক সিস্টেম বলে মনে কর এই সমস্যা সমাধান করার জন্য ছাত্র পোলার পোলার স্থানাংক একদম ঠিক অতএব পোলার স্থানাংকতে তোমার ∇2 অপারেটর কি হবে কারুর মনে আছে না কেউ সাধারণত এটি মনে রাখেনা সুতরাং আমি এটি এখানে লিখব যা হলো 1r তাই পোলার স্থানাংক তে ∇2 হলো অপারেটর তুমি যদি একবার উইকিপিডিয়া এর টিকা অথবা ওরকম কিছু জিনিস পড়ো এবং প্রত্যেকবার মনে করে লিখে রাখো এটা তাও জটিল লাগবে অতএব সরলীকরণ করার জন্য আর কি আমরা অনুমান করতে পারি সুতরাং সমীকরণকে আরেকটু বেশি শারীরিকভাবে ব্যাখ্যা করা যাক আমার বাঁ দিকে একটি অপারেটর আছে এবং ডান দিকে আছে একটি ইম্পালস এবং সেটি কোন বিন্দুতে আছে r r′ এবং আমি চাই প্রতিক্রিয়া যখন আমি ইমপালস রাখি r' এ আমি কিভাবে আমার জীবন একটু সোজা করতে পারি ছাত্র আমি এখন থিটা নিয়ে চিন্তা করব না এটি সঠিক চিন্তাভাবনা এই দুই ডেরিভেটিভ এর মধ্যে যা করা r এবং থিটা এর ভিত্তিতে যদি তুমি কোন ভাবে থিটা এর সাথে নির্ভরতা তুলে দিতে পারো তাহলে আমার হিসেব সহজ হয়ে যাবে এবং এটি করার উপায় কি যদি তুমি দাড়িয়ে থাকো ইমপালস এর স্থানে তুমি কি একটি কৌণিক প্রতিসাম্য পাও যদি ইমপালস একটি বিন্দুতে থাকে এবং তুমি ওখানে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার চারিদিক একই দেখতে লাগে থিটা এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের স্থানাঙ্ক সিস্টেমে এটি হলো এখন আমাদের যা আছে এখন বলা যাক আমাদের ইমপালস এখানে আছে r' এ এবং r হল কোন সাধারণ বিন্দু সুতরাং কোনো পর্যবেক্ষক এর ভিত্তিতে যে দাঁড়িয়ে আছে r এ এটি হলো একটি পর্যবেক্ষক যে এখানে দাঁড়িয়ে আছে ইমপালস ওখানে আছে সুতরাং ওখানে কি কৌণিক প্রতিসাম্য আছে এই পর্যবেক্ষকের জন্য একদমই নেই কখন কৌণিক প্রতিসাম্য থাকবে ছাত্র r সমান যদি আমি r' কে মূলবিন্দু পর্যন্ত নিয়ে আসি অনুমান করা হোক আমি এটা করছি এই ছোট পরিবর্তন করি আমি r' কে এখানে সরিয়ে আনি এবং r এখানে থাকে এখন এই পর্যবেক্ষক যেখানেই থাকুক না কেন থিটা এর ভিত্তিতে যদি আমি r এর মান একই রাখি এবং এই পর্যবেক্ষক এইভাবে হাঁটতে থাকে তাহলে থিটা এর ভিত্তিতে আর কোন অবস্থান নেই কিন্তু এই সমস্যার পদার্থবিদ্যা কি পাল্টেছে একদমই না আমি কেবল আমার স্থানাঙ্ক সিস্টেমের জায়গা মূলবিন্দু নিয়েছি এবং এটি বুদ্ধির সাথে নির্বাচন করা হয়েছে একবার এই সমস্যার সমাধান করে নিলে যা আমাকে করতে হবে তা হল আমার মূলবিন্দু পাল্টাতে হবে এবং সাধারণ ক্ষেত্রে সমাধান পেয়ে যাব অতএব সাধারণতা না হারিয়ে আমরা শুরু করতে পারি r'0 দিয়ে এবং সব বিন্দু নিয়ে বিবেচনা করতে পারি যেগুলি মূলবিন্দু এর থেকে দূরে আছে সুতরাং এই ক্ষেত্রে আমার কৌণিক প্রতিসাম্য আছে যার মানে এই কৌণিক প্রতিসাম্য এর শারীরিক বৈশিষ্ট্য কি যাই ফাংশন বা আউটপুট পাই না কেন সেটির থিটা এর সাথে কোন নির্ভরশীলতা থাকবে না সুতরাং কোন থিটা এর উপর নির্ভরতা নেই এবং আমার জন্য যা খুব ভালো তা হল এই তৃতীয় পদ ল্যাপ্লাসিয়ান এ যেটা আমি শূন্য এর সাথে সমান করতে পারি এটি কোনো অনুমান নয় একদম সঠিক মান সুতরাং সবগুলো একত্রিত করা হোক তাহলে আমরা কি পাচ্ছি আমাদের সমীকরণ ∂2∂r2G হয়ে যায় এখন আমি কেবল G লিখব আমি কেন G লিখছি ছাত্র আমি r′ 0 বলেছি কিন্তু তুমি বিরক্ত হয়ে যাবে এটি বারবার লিখতে তাই ∂2∂r2 G 1r ∂∂r G k2G δ আমি পুনরায় δr r′ লিখিনা বুঝে নেওয়ার মতো যে এটি হল Gr 0 ছাত্র স্যার স্থানাংকে আমাদের r θ ϕ আছে এটি হল 2 D পোলার স্থানাংক তুমি ভাবছো 3D নলাকার 3D গোলাকার স্থানাঙ্ক যখন r θ ϕ আছে কিন্তু এটি একটি 2 D সমস্যা সুতরাং কোনো ফাই নেই অতএব এটি কম এখানে লেখা হোক 2D পোলার স্থানাংক কিন্তু আমি যখন 3 D উদাহরণ দেখি আমরা গোলাকার পোলার স্থানাঙ্ক প্রতিসাম্য এর জন্য ঠিক আছে অতএব এটা কি রকম দেখতে হয় এটি একটি দ্বিতীয় ক্রম ডিফারেনশিয়াল সমীকরণ হয়ে যায় একটি 1 বিভক্ত r আছে হরে এখন দেখা যাক যে আমরা কি করতে পারি এটা দিয়ে আসলে আমি ভুলে গেছিলাম আমি বলছি r 0 সুতরাং ডান দিকটা কিরকম দেখতে লাগবে ছাত্র 0 0 সঠিক অতএব আমার এরকম লেখা উচিত না এখানে আমি 0 লিখি আমি সিঙ্গুলারিটি নিয়ে কাজ করছি r 0 বিন্দুতে যা একদম প্রান্তে যেমন 1 D উদাহরণ এ দেখেছিলাম অতএব এখন এটি হলো একটি দ্বিতীয় ক্রম সমশ্রেণীভুক্ত ডিফারেনশিয়াল সমীকরণ যা আমাদের সমাধান করতে হবে আরও একটি পরিচিত গঠনে যাওয়া যাক তাই আমি যা করি সেটা হচ্ছে আমি সমীকরণ নিয়ে এর সব দিকে r2 দিয়ে গুণ করি আমি 1r পেতে চাই না হরে অতএব আমি গুণ করি r2 দিয়ে আমি পেতে চলেছি r2d2dr2 G rddr G k2r2G 0 আমি কেবল r2 দিয়ে গুণ করেছি এখন তোমাদের মধ্যে যারা অংকে বিশেষ ফাংশানের কোর্স করেছে তোমরা জানো যে এটি একটি বেসেল ডিফারেনশিয়াল সমীকরণ এই বেসেল ডিফারেনশিয়াল সমীকরণ কেউ মনে রাখে না কিন্তু হ্যাঁ যদি তোমরা দেখো এটি হলো এরকম এটি দেখতে x2d2dx2 y x ddx y x2 α2y 0 যেখানে α হলো একটি ধ্রুবক সুতরাং তোমরা কি আমাদের সমীকরণ আর এই সমীকরণ এর মধ্যে কোন মিল খুঁজে পাচ্ছো ছাত্র এটি দেখতে মোটামুটি একই ধরনের আমার একটি দ্বিতীয় ডেরিভেটিভ আছে গুণিত বর্গ দ্বারা প্রথম ডেরিভেটিভ গুণিত একটি রৈখিক পদ এবং x2y অথবা r2G পদ একটু কিছু অদ্ভুত লাগছে এবং সেটা কি ছাত্র k k সঠিক তাই আমাদেরকে k নিয়ে কিছু কাজ করতে কিন্তু এখন উচ্চস্তরের ধারণার দিকে তাকানো যাক এটি যেহেতু একটি দ্বিতীয় ক্রম ডিফারেনশিয়াল সমীকরণ এর দুটি স্বাধীন সমাধান আছে এবং ওই সমাধান গুলি বেসেল নাম এরপর নামকরণ করা হয়েছে সুতরাং এই দুই সমাধান হলো দুটি স্বাধীন সমাধান এবং এগুলি হল Jα এবং Yα অতএব এগুলিকে প্রথম ধরনের এবং দ্বিতীয় ধরনের বেসেল ফাংশন বলা হয় তাহলে এটি হলো প্রথম ধরনের এবং এটি হলো দ্বিতীয় ধরনের এসব হলো তথ্য আমি কিছুই নির্ণয় করিনি আমরা ভাগ্যবান যে আমাদের গ্রীন এর ফাংশনের সম্পর্ক একটি পুনর্নির্ধারিত ডিফারেনশিয়াল সমীকরণ এর মত পেয়েছি অতএব এইসব খাটনি করা হয়েছিল এই ভদ্রলোক বেসেল দ্বারা আমাদের জন্য আমাদের সাবধানতা অবলম্বন করে তার সমাধান ব্যবহার করতে হবে তাহলে এই বেসেলের ফাংশন কে দুটি খুবই প্রচলিত ভাবে লেখা যায় প্রথমটি হলো J এবং Y দ্বিতীয়টি হল রৈখিক সমাহার J এবং Y এর এগুলি ও সমাধান হবে রৈখিক সমাহার J এবং Y এর যা হলো সমাধান সুতরাং এটি হলো দ্বিতীয় ধরণ তাই উদাহরণস্বরূপ আমি যদি J jY নিয়ে এগোই আমি এটি পাই যা হলো সংজ্ঞা সুতরাং এটিকে কি বলা হয় এটিকে হ্যান্কেল ফাংশন বলা হয় আবার এটি প্রথম এবং দ্বিতীয় ধরনের হতে পারে এটিকে সংজ্ঞায়িত করা হয়েছে J jY ভাবে অতএব মূল সমাধানের রৈখিক সমাহার হল ডিফারেনশিয়াল সমীকরণ এর সমাধান অতএব আমরা বেসেল ফাংশন বা হ্যান্কেল ফাংশন পাব যা হলো ডিফারেনশিয়াল সমীকরণ এর সমাধান কিভাবে আমি আমার থেকে একটু আগে এগিয়ে যাচ্ছি কিন্তু তুমি কিভাবে বুঝবে যে কোন সমাধান নেবে তোমার একটি ডিফারেন্সিয়াল সমীকরণ আছে তুমি G পেতে চাও মনে করো আমাদের উদ্দেশ্য ছিল যখন আমি একবার G পেয়ে গেছি আমি f এর সাথে কনভলিউশন করে ϕ পেতে পারি ছাত্র আপনি J jY লিখতে পারেন হ্যাঁ তাই আমি J jY লিখি ছাত্র আমি aH1 bH2 ও লিখতে পারি দুটোই কাজ করবে ছাত্র হ্যাঁ তাহলে আমি কোনটা নেব যখন আমি জানি যে এটি বাস্তব হতে চলেছে তাহলে ওটা একটা জিনিস হতে পারে তড়িচ্চুম্বকয়ি সমস্যা সমাধান করার জন্য দুটি জিনিস কি শুনেছি ম্যাক্সওয়েলের সমীকরণ দ্বিতীয় জিনিস কি ছাত্র সীমানা শর্ত সীমানা শর্ত আমরা এতক্ষন সীমানা শর্ত নিয়ে কথা বলিনি সুতরাং সীমানা শর্ত হলো যা আমাদের সাহায্য করবে সবচেয়ে সুবিধাজনক গঠন নির্ণয় করার জন্য তোমরা যে কোন একটি গঠন গ্রহণ করতে পারো কিন্তু একটি গঠন অন্য থেকে বেশি সুবিধাজনক হতে পারে আমরা 1 D গ্রীন এর ফাংশনে দেখেছিলাম এখন বন্ধ রূপ সমাধান অথবা ক্রম সমাধান সমস্যার উপর ভিত্তি করে আমি গ্রহণ করি আপাতত নির্ণয় পরের জন্য রাখলাম তাই ডিফারেনশিয়াল সমীকরণ এর দিকে তাকিয়ে আমরা দেখতে পারি যে এটি পুরোপুরি ভাবে বেসেল ডিফারেনশিয়াল সমীকরণ এর মত হয়না কারণ উল্লেখ করা হয়েছিল সেটি হচ্ছে ছাত্র k2 k সঠিক অতএব আমাদের সমস্যার মধ্যে প্রথম জানার বিষয় হল α এর মান কি ছাত্র 0 0 α হলো 0 এবং সেখানে কোনও r ধ্রুবক পদ নেই α 0 সঠিক অতএব এই সমীকরণ পরিবর্তন করার জন্য আমি কিভাবে সমীকরণ 1 কে সমীকরণ 2 এ পরিবর্তন করব ছাত্র kr কে নতুন পরিবর্তনশীল হিসেবে লিখে সঠিক kr কে নতুন পরিবর্তনশীল ধরে সুতরাং অনুমান করে যে আমি kr কে x সমান লিখেছি তাহলে যদি আমি dψdr নিই এটি হলো যা নিয়ে আমাদের চিন্তা করতে হবে dψdr হল যে কোন ফাংশন আমি এটিকে চেন নিয়ম হিসেবে dψdx dxdr লিখতে পারি এটি তাহলে কি হয়ে যাবে dxdr ছাত্র k সঠিক তাহলে এটি k হবে এবং এটি হবে k dψdx এটি একটু দেখতে dx অদ্ভুত সুতরাং এই ভাবে লিখে আমাদের সমীকরণ কি হলো অতএব r কে x বিভক্ত কি হিসেবে লিখবো ছাত্র k k সঠিক তাহলে আমার দ্বিতীয় পদ x2k2 হবে ছাত্র x2k2 এটি k অথবা k2 কোনটা হবে k2 সঠিক কারণ দ্বিতীয় ডেরিভেটিভ যখন আমি চেন নিয়ম ব্যবহার করছি এটি আবার k2 হবে অতএব এটি হলো k2d2Gdx2 এটাকে লেখা হোক r হিসেবে আমি এটিকে xk লিখতে পারি একই জিনিস যদি তুমি চাও আমি xk লিখব পরের পদটি হবে x2G সমান 0 সুতরাং আমাদের জন্য সুবিধাজনক সব k গুলি বাদ হয়ে যাচ্ছে এবং আমি একদম পুরোপুরি ভাবে বেসেল ডিফারেনশিয়াল সমীকরণ পাচ্ছি তাই সাধারণ গঠন লেখা যেতে পারে কারণ আমি জানি এটি পুরোপুরি ভাবে বেসেলের ডিফারেন্সিয়াল সমীকরণ এর সমাধান হিসেবে G লেখা যেতে পারে যা সমান হতে চলেছে এখন হ্যান্কেল গঠন অনুমান করা যাক আমি বেসেলর গঠন অনুমান করে থাকতে পারতাম কিন্তু আমি হ্যান্কেল এর গঠন ও অনুমান করে থাকতে পারি সুতরাং aH0 b H0 সঠিক এটি হলো ডিফারেন্সিয়াল সমীকরণ এর ভিতরের বস্তু তাই এই সমাধান হলো রৈখিক সমাহার দুটি সমাধানের যা কিছু বিশাল না কিন্তু মনে রাখবে x হলো আমাদের অন্তর্বর্তী পরিবর্তনশীল যা নিয়ে আমি উৎসাহী নই সুতরাং আমাকে এর জায়গায় পুনরায় বসাতে হবে এবং সমাধানটি r এর রূপে পাব যা আমার বাম দিক হয়ে যাবে G a H0 b H0 ছাত্র r r সমান a গুণ H ছাত্র kr সুতরাং এটি হলো যেভাবে এই দুই ফাংশন আমি বলতে চাইছি এভাবেই গ্রীন এর ফাংশন লেখা যাবে তাই দেখে মনে হচ্ছে খুব একটা বেশি খাটতে হয়নি কারণ আসল খাটনি বেসেলের দ্বারা করা হয়ে গেছিল আমরা r পেয়েছি আমরা বেসেলের কিছু গঠন পেয়েছি গ্রীন এর ফাংশনের জন্য কেবল একটি মাত্র ছোট্ট তথ্য এই J0 এবং Y0 কিরকম দেখতে লাগবে J0 এবং Y0 কারণ এটি হলো যা দিয়ে H1 এবং H2 তৈরি হয়েছে তাই সেগুলো কি রকম দেখতে অতএব যদি আমি এখানে গ্রাফ এ আঁকি এটিকে x হিসেবে আঁকা যাক তাহলে J0 কে এরকম দেখতে লাগে অতএব এটি হলো আমার J0 এবং অন্যদিকে Y0 এর একটি সিঙ্গুলারিটি আছে মূল বিন্দুতে এবং দুটোই ক্ষয় হয় বড় মানের r এর জন্য তাই আমাদের একটি শারীরিক ধারণা আমি যা বলতে চাইছি গাণিতিক ধারণা থাকা দরকার এই ফাংশন কি রকম দেখতে তার গাণিতিক অসুবিধা এই গ্রীন এর ফাংশন G নিয়ে কোন বিন্দুতে হবে r0 কারন এটি হল বিন্দু যেখানে বিশাল ভাবে Y বেড়ে যাবে তাই 1D উদাহরণ গ্রীন এর ফাংশানের মতো না কারণ সেটা এভাবে বেড়ে যায়নি যা এখানে বেড়ে যাচ্ছে অতএব এটি নিয়ে কাজ করা বেশ উৎসাহজনক হবে